পেটেন্টিবিলিটি সন্ধানের আদেশ কিভাবে দেওয়া যায় পেটেন্টিবিলিটি সন্ধানের আদেশ কিভাবে দেওয়া যায় এই সন্ধানের আদেশ দেবার আগে আপনি নির্দিষ্ট কিছু কারণ বিবেচনা করবেন এই সন্ধানের আদেশ দেবার আগে আপনি নির্দিষ্ট কিছু কারণ বিবেচনা করবেন প্রথমে কোন সন্ধানকারী নির্বাচন করতে হবে প্রথমে কোন সন্ধানকারী নির্বাচন করতে হবে আপনি সাধারণত কোন সন্ধানকারী নির্বাচন করবেন যিনি একটি নির্দিষ্ট টেকনোলজিতে দক্ষ আপনি সাধারণত কোন সন্ধানকারী নির্বাচন করবেন যিনি একটি নির্দিষ্ট টেকনোলজিতে দক্ষ সন্ধানকারীরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ সন্ধানকারীরা হতে পারেন ইলেকট্রিক্যাল কেমিক্যাল মেটালার্জিক্যাল অথবা ইলেকট্রনিক্যাল এবং বায়োটেকনোলজিতে বিশেষজ্ঞ সন্ধানকারীরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ সন্ধানকারীরা হতে পারেন ইলেকট্রিক্যাল কেমিক্যাল মেটালার্জিক্যাল অথবা ইলেকট্রনিক্যাল এবং বায়োটেকনোলজিতে বিশেষজ্ঞ অথবা তারা কম্পিউটার সম্পর্কিত বা মেকানিক্যাল উদ্ভাবনে বিশেষজ্ঞ হতে পারে অথবা তারা কম্পিউটার সম্পর্কিত বা মেকানিক্যাল উদ্ভাবনে বিশেষজ্ঞ হতে পারে সুতরাং আপনাকে সন্ধানকারী খুঁজে পেতে হবে সুতরাং আপনাকে সন্ধানকারী খুঁজে পেতে হবে সন্ধানকারীদের কাজ হল ডোমেইন নলেজ সম্পর্কে সচেতন হওয়া এবং যদি কোন ব্যক্তির ব্যাকগ্রাউন্ড থাকে তবে সেই ব্যক্তির কাছ থেকে আপনি আরো ভালো সন্ধানের আশা করতে পারেন সন্ধানকারীদের কাজ হল ডোমেইন নলেজ সম্পর্কে সচেতন হওয়া এবং যদি কোন ব্যক্তির ব্যাকগ্রাউন্ড থাকে তবে সেই ব্যক্তির কাছ থেকে আপনি আরো ভালো সন্ধানের আশা করতে পারেন আপনার কাজের বিভিন্ন অংশে বিভিন্ন সন্ধানকারী থাকতে পারে আপনার কাজের বিভিন্ন অংশে বিভিন্ন সন্ধানকারী থাকতে পারে উদাহরণস্বরূপ সমস্ত পেটেন্ট অফিসে ফাইলগুলি দেখার জন্য আপনার একজন সন্ধানকারী থাকতে পারে এটি পেটেন্ট অফিস থেকে প্রায়র আর্ট এর জন্য উদাহরণস্বরূপ সমস্ত পেটেন্ট অফিসে ফাইলগুলি দেখার জন্য আপনার একজন সন্ধানকারী থাকতে পারে এটি পেটেন্ট অফিস থেকে প্রায়র আর্ট এর জন্য আপনার আরেকজন সন্ধানকারী থাকতে পারে যে নন পেটেন্ট লিটারেচার সন্ধানে দক্ষ আপনার আরেকজন সন্ধানকারী থাকতে পারে যে নন পেটেন্ট লিটারেচার সন্ধানে দক্ষ একই আবিষ্কারের জন্য বিদেশি পেটেন্টের দিকে লক্ষ্য রাখার জন্য অন্য সন্ধানকারীও থাকতে পারেন একই আবিষ্কারের জন্য বিদেশি পেটেন্টের দিকে লক্ষ্য রাখার জন্য অন্য সন্ধানকারীও থাকতে পারেন সুতরাং সন্ধানের ফলাফলগুলি এমন প্রডাক্ট হতে পারে যা বিভিন্ন সন্ধানকারীরা যারা বিভিন্ন ক্যাটাগরিতে সন্ধান চালিয়েছে তাদের কাজ থেকে বেরিয়ে এসেছে সুতরাং সন্ধানের ফলাফলগুলি এমন প্রডাক্ট হতে পারে যা বিভিন্ন সন্ধানকারীরা যারা বিভিন্ন ক্যাটাগরিতে সন্ধান চালিয়েছে তাদের কাজ থেকে বেরিয়ে এসেছে দ্বিতীয়ত সার্চের অনুরোধে কি কি তথ্য ইনক্লুড থাকবে সেটা আপনি স্টিপুলেট করে দেবেন দ্বিতীয়ত সার্চের অনুরোধে কি কি তথ্য ইনক্লুড থাকবে সেটা আপনি স্টিপুলেট করে দেবেন এখন সন্ধান বা সন্ধানের কোয়ালিটি আপনার দেওয়া তথ্যের উপর নির্ভর করবে এখন সন্ধান বা সন্ধানের কোয়ালিটি আপনার দেওয়া তথ্যের উপর নির্ভর করবে আপনার কাছে যদি আবিষ্কারের ড্রইংগুলি থাকে তবে আবিষ্কারটি বুঝতে এবং তার উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা অনেক সহজ হয় আপনার কাছে যদি আবিষ্কারের ড্রইংগুলি থাকে তবে আবিষ্কারটি বুঝতে এবং তার উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা অনেক সহজ হয় সুতরাং আপনি সন্ধানকারীদের সাথে কোন কোন জিনিস তাদের সন্ধান করা উচিত এবং আপনি সন্ধানে কতটা সময় ও রিসোর্স দিতে পারবেন তা নিয়ে সাধারনভাবে আলোচনা করবেন সুতরাং আপনি সন্ধানকারীদের সাথে কোন কোন জিনিস তাদের সন্ধান করা উচিত এবং আপনি সন্ধানে কতটা সময় ও রিসোর্স দিতে পারবেন তা নিয়ে সাধারনভাবে আলোচনা করবেন সুতরাং সন্ধানের জন্য একটি বাজেট থাকে এবং সেই বাজেটের মধ্যে কি কি করতে হবে সেটা আপনি বর্ণনা করবেন সুতরাং সন্ধানের জন্য একটি বাজেট থাকে এবং সেই বাজেটের মধ্যে কি কি করতে হবে সেটা আপনি বর্ণনা করবেন এখন আপনি সন্ধানকারীকে আরো বলবেন যে সন্ধানটি শুধুমাত্র পেটেন্ট অর্থাৎ পেটেন্ট সম্পর্কিত তথ্য গুলিতে সীমাবদ্ধ থাকা উচিত না এটি পেটেন্ট patent অফিসের ফাইলগুলির বাইরেও যেতে পারে যাকে আমরা নন পেটেন্ট সম্পর্কিত তথ্য বলি এখন আপনি সন্ধানকারীকে আরো বলবেন যে সন্ধানটি শুধুমাত্র পেটেন্ট অর্থাৎ পেটেন্ট সম্পর্কিত তথ্য গুলিতে সীমাবদ্ধ থাকা উচিত না এটি পেটেন্ট patent অফিসের ফাইলগুলির বাইরেও যেতে পারে যাকে আমরা নন পেটেন্ট সম্পর্কিত তথ্য বলি বিনামূল্যে এবং পেইড দুধরনের আলাদা ডেটাবেস রয়েছে যা সন্ধানের জন্য ব্যবহার করা যেতে পারে বিনামূল্যে এবং পেইড দুধরনের আলাদা ডেটাবেস রয়েছে যা সন্ধানের জন্য ব্যবহার করা যেতে পারে তৃতীয় জিনিসটি সন্ধানের স্কোপ বর্ণনা করা তৃতীয় জিনিসটি সন্ধানের স্কোপ বর্ণনা করা এখন আপনি যদি কোন ভারতীয় পেটেন্ট ফাইল করছেন তবে আপনার সন্ধানে সাধারণভাবে ভারতীয় পেটেন্টগুলি কভার করতে চাইবেন এখন আপনি যদি কোন ভারতীয় পেটেন্ট ফাইল করছেন তবে আপনার সন্ধানে সাধারণভাবে ভারতীয় পেটেন্টগুলি কভার করতে চাইবেন প্রায়র আর্টও এক্ষেত্রে রেলেভেন্ট হতে পারে প্রায়র আর্টও এক্ষেত্রে রেলেভেন্ট হতে পারে সুতরাং আপনার সন্ধান যদি বিশেষত কোনো নির্দিষ্ট জুরিসডিকশনে প্রবেশ করতে চায় যেমন ধরুন বিদেশি ফাইলিং তাহলে আপনি স্টিপুলেট করে দেবেন যে সেই নির্দিষ্ট জুরিসডিকশনে আপনার এই আবিষ্কারের পেটেন্টিং সম্পর্কে আপনি বুঝতে চান সুতরাং আপনার সন্ধান যদি বিশেষত কোনো নির্দিষ্ট জুরিসডিকশনে প্রবেশ করতে চায় যেমন ধরুন বিদেশি ফাইলিং তাহলে আপনি স্টিপুলেট করে দেবেন যে সেই নির্দিষ্ট জুরিসডিকশনে আপনার এই আবিষ্কারের পেটেন্টিং সম্পর্কে আপনি বুঝতে চান সন্ধানে পেটেন্ট লিটারেচার থাকবে অথবা নন পেটেন্ট লিটারেচার থাকবে তাও আপনি নির্ধারণ করতে পারেন সন্ধানে পেটেন্ট লিটারেচার থাকবে অথবা নন পেটেন্ট লিটারেচার থাকবে তাও আপনি নির্ধারণ করতে পারেন সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি সন্ধানের স্কোপ টি বর্ণনা করবেন যার ভিত্তিতে সন্ধানের রিপোর্ট জেনারেট হবে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি সন্ধানের স্কোপ টি বর্ণনা করবেন যার ভিত্তিতে সন্ধানের রিপোর্ট জেনারেট হবে চতুর্থ যে বিষয় আপনি বিবেচনা করবেন তা হল খরচ চতুর্থ যে বিষয় আপনি বিবেচনা করবেন তা হল খরচ সাধারণত সন্ধানের খরচ নির্দিষ্ট হয় সাধারণত সন্ধানের খরচ নির্দিষ্ট হয় তবে যে সব ক্ষেত্রে সেই ক্ষেত্রের কম্প্লেক্সিটির বা টেকনোলজির কারণে সন্ধানকারীর বেশি সময় ব্যয় করতে হয়েছে সেক্ষেত্রে আপনার খরচ এর মধ্যে একটা ভেরিয়েবল অংশ থাকতে পারে তবে যে সব ক্ষেত্রে সেই ক্ষেত্রের কম্প্লেক্সিটির বা টেকনোলজির কারণে সন্ধানকারীর বেশি সময় ব্যয় করতে হয়েছে সেক্ষেত্রে আপনার খরচ এর মধ্যে একটা ভেরিয়েবল অংশ থাকতে পারে অতিরিক্ত আওয়ার যা লাগছে তার উপর নির্ভর করে সন্ধানকারীর পারিশ্রমিক বদলে যেতে পারে অতিরিক্ত আওয়ার যা লাগছে তার উপর নির্ভর করে সন্ধানকারীর পারিশ্রমিক বদলে যেতে পারে রিকোয়েস্ট লেটারের মাধ্যমে সন্ধানের আদেশ নির্ধারণ করা হল পঞ্চম বিষয় রিকোয়েস্ট লেটারের মাধ্যমে সন্ধানের আদেশ নির্ধারণ করা হল পঞ্চম বিষয় এখন এটি করা হয় কি সন্ধান করা দরকার সেটা সন্ধানকারীদের কাছে লিখিতভাবে জানিয়ে এখন এটি করা হয় কি সন্ধান করা দরকার সেটা সন্ধানকারীদের কাছে লিখিতভাবে জানিয়ে যদি এটি ভারতীয় পেটেন্ট অফিস হয় তবে আপনি বলবেন যে এই আবিষ্কারটি ভারতীয় পেটেন্ট অফিসে দায়ের করা হচ্ছে এবং আপনি ভারতের পেটেন্ট অফিসের সমস্ত পেটেন্ট সন্ধান করতে চান যদি এটি ভারতীয় পেটেন্ট অফিস হয় তবে আপনি বলবেন যে এই আবিষ্কারটি ভারতীয় পেটেন্ট অফিসে দায়ের করা হচ্ছে এবং আপনি ভারতের পেটেন্ট অফিসের সমস্ত পেটেন্ট সন্ধান করতে চান যদি বিবরণ বা ড্রইংয়ের মত আরো কিছু তথ্য থাকে তা আরো ক্লারিটি যোগ করতে পারে যদি বিবরণ বা ড্রইংয়ের মত আরো কিছু তথ্য থাকে তা আরো ক্লারিটি যোগ করতে পারে তারপরে আপনি এটি সন্ধানকারীদের কাছে ডিস্ক্লোজ করবেন তারপরে আপনি এটি সন্ধানকারীদের কাছে ডিস্ক্লোজ করবেন এমন কোন ক্লাসিফিকেশন যদি থাকে যা আপনি জানেন যে সেটা সন্ধান করা দরকার আপনি সেটি সন্ধানকারীদের কাছে স্টিপুলেট করে দেবেন এমন কোন ক্লাসিফিকেশন যদি থাকে যা আপনি জানেন যে সেটা সন্ধান করা দরকার আপনি সেটি সন্ধানকারীদের কাছে স্টিপুলেট করে দেবেন যদি আপনার আবিষ্কারের নভেল বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যগুলি আপনি ইনভেন্টিভ হিসাবে বিবেচনা করেন আপনি সন্ধানকারীকেও বলবেন যে এগুলি ইনভেন্টিভ বৈশিষ্ট্য যদি আপনার আবিষ্কারের নভেল বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যগুলি আপনি ইনভেন্টিভ হিসাবে বিবেচনা করেন আপনি সন্ধানকারীকেও বলবেন যে এগুলি ইনভেন্টিভ বৈশিষ্ট্য যাতে সন্ধান ইনভেন্টিভ বৈশিষ্ট্যগুলির সাথে তুলনা করে হয় এবং নন পেটেন্টবল বা তুচ্ছ বৈশিষ্ট্যগুলি ত্যাগ করে যাতে সন্ধান ইনভেন্টিভ বৈশিষ্ট্যগুলির সাথে তুলনা করে হয় এবং নন পেটেন্টবল বা তুচ্ছ বৈশিষ্ট্যগুলি ত্যাগ করে এখন আপনি আপনার অনুরোধ চিঠিতে আপনি সময়ের ডেডলাইন নির্ধারণ করবেন এখন আপনি আপনার অনুরোধ চিঠিতে আপনি সময়ের ডেডলাইন নির্ধারণ করবেন সন্ধান যাতে একটি সময়সীমার মধ্যে সম্পন্ন হয় আপনার সন্ধান চিঠিটিও এরূপ শর্তযুক্ত হবে সন্ধান যাতে একটি সময়সীমার মধ্যে সম্পন্ন হয় আপনার সন্ধান চিঠিটিও এরূপ শর্তযুক্ত হবে যদি এতে আরও কাজ জড়িত থাকে আপনার শর্তাবলী ফ্লেক্সিবল থাকবে যদি এতে আরও কাজ জড়িত থাকে আপনার শর্তাবলী ফ্লেক্সিবল থাকবে সুতরাং যদি প্রয়োজন হয় তবে আপনি অতিরিক্ত কাজ করার অনুমোদন দেবেন সুতরাং যদি প্রয়োজন হয় তবে আপনি অতিরিক্ত কাজ করার অনুমোদন দেবেন